সুতরাং আমরা RF এনার্জি হারভেস্টিং এর দিকে নজর রেখেছিলাম তাই না আমরা এর জন্য কিছু সাধারণ সার্কিট দেখেছিলাম ভোল্টেজ ডাবলার সার্কিটের মতো তারপরে সেই RF এনার্জি হারভেস্টিং করার সম্ভাবনার দিকে নজর দিয়েছিলাম তারপরে তোমরা কীভাবে সেই RF এনার্জিটি ব্যবহার করতে পারবে সেই RF এনার্জিটি কীভাবে তোমরা চিহ্নিত করবে উভয় এফিশিয়েন্সির দিক থেকে এবং বিভিন্ন ধরণের ইনপুট পাওয়ার প্রয়োজনের দিক থেকে আসো এখন আমরা অন্য কিছু দেখি এবং দেখার চেষ্টা করি যে কিভাবে ভাইব্রেশন ব্যবহার করতে পারি ভাইব্রেশন এনার্জি হারভেস্টিং এর জন্য আরেকটি সম্ভাব্য ভাল উত্স কারণ ভাইব্রেশন আমাদের চারপাশে রয়েছে ভাইব্রেশন সাইকেল মোটর আমরা যে 2 চাকা গাড়ি ব্যবহার করি 4 চাকা গাড়ি বাস এবং এমনকি বিমানেও রয়েছে ঠিক আছে সুতরাং আমাদের চারপাশে ভাইব্রেশন রয়েছে আমি সম্মত হই যে এর বেশিরভাগ অংশ যদি নিচু মানের হয় আসলে আমরা কেউই ভাইব্রেশন পছন্দ করো না ঠিক আসলে ভাইব্রেশন করা খুব আরামদায়ক নয় সুতরাং আমরা কি এই ভাইব্রেশন শোষণ করে যেকোন ধরণের এনার্জি হারভেস্টিং এর অ্যাপ্লিকেশনগুলির জন্য দেখতে পারি এটি এমন কিছু যা মানুষ দীর্ঘ সময়ের জন্য অন্বেষণ করছে এখন একটি সম্ভাব্য অ্যাপ্লিকেশন টায়ার প্রেসার পর্যবেক্ষণের ক্ষেত্রের মধ্যে রয়েছে যা তোমরা প্রচুর পেপার এবং প্রচুর সংস্থাগুলিতে দেখতে পাবে

ভাইব্রেশন নিয়ে যে কোনও উদাহরণ নাও তোমরা টায়ার প্রেসার মনিটরিং ব্যাপারে দেখতে পাবে কিন্তু লোকেরা যা বলছে তা হল একটা দিক ইলেকট্রনিক্স এখন আল্ট্রা লো পাওয়ার হয়ে গেছে এবং খুব দক্ষ দক্ষ সরঞ্জাম খুব দক্ষ হারভেস্টার বাস্তবে পরিণত হয়েছে এগুলি ভাইব্রেটিং এনার্জি হারভেস্টিং এর জন্য খুব সমৃদ্ধ সুতরাং আমাদের কোন সময় নষ্ট না করে চল সরাসরি এনার্জি হারভেস্টিং এর বিশেষ দিকটির একটি ছোট্ট প্রদর্শনী দেখি কিন্তু আমাদের যাওয়ার আগে অবশ্যই তোমাকে কিছুটা পটভূমি দিতে হবে ঠিক আছে সুতরাং আমি তোমাকে কিছুটা পটভূমি দেব এখানে যেই হারভেস্টার এর কথা বলা হয়েছে সেটি পাইজোইলেক্ট্রিক সুতরাং পাইজোইলেক্ট্রিকটি মূলত একটি পাইজোসেরামিক ওয়েফার একাধিক ওয়েফার একত্রিত এনার্জি হারভেস্টিং এর জন্য যেটা মৌলিকভাবে বলতে গেলে একটি এনার্জি হারভেস্টার এবং এটি পাইজোইলেক্ট্রিক এফেক্টের নীতি ব্যবহার করে সুতরাং এটা কিছুই না তবে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা বিস্তারিত ভাবে দেখবো না এবং আমরা এটা ভাইব্রেশন হারভেস্টিং এর জন্য ব্যবহার করছি দরকারে নিষ্কাশন এর আগে আমাদের কিছু বিষয় চিন্তা ভাবনা করতে হবে আমাদের কাছে যে ঘটনাটি ঘটেছিল তা হল তোমরা কীভাবে হারভেস্টারকে ক্ল্যাম্প করবে প্রথম প্রশ্ন হল এটা দু দিক থেকে বন্ড হবে নাকি ক্যান্টিলিভার করতে হবে নাকি স্ক্রু দিয়ে ফিক্স করতে হবে তাদের প্রত্যেকের নিজস্ব সুবিধা রয়েছে এবং এগুলির প্রতিটি পদ্ধতিগুলি তোমাদেরকে একই হারভেস্টার থেকে আলাদা পারফরম্যান্স দেয় এটি একটি জিনিস প্রকৃতপক্ষে আমার এক প্রজেক্ট কর্মী মিস্টার অভিষেক নামে তিনি একটি 2 চাকা থেকে হারভেস্ট করার চেষ্টা করেছিলেন তিনি আলাদা আলাদা জায়গাগুলি থেকে চেষ্টা করছেন বাস্তবে এনার্জি পেতে তিনি ইঞ্জিনের দিকে চেষ্টা করলেন দিয়ে মাড গার্ড এ রেখে দিলেন এবং তারপরে তিনি বৈশিষ্ট্যযুক্ত করার চেষ্টা করেছেন এবং বলছেন যা আমাকে সর্বোত্তম G মান দেয় ঠিক আছে যত বেশি G এর মান তত ভালো এনার্জি হারভেস্টিং এটা বুঝতে হবে সুতরাং মূলত যদি তুমি বল যে 1G এর পরিবর্তে তোমার 2G রয়েছে তাহলে আরও ভাল কারণ 2G হল আরও অনেক পাওয়ার বের করতে পারবে মূলত এটি অ্যামপ্লিচিউড ঠিক সুতরাং তো বেশি অ্যামপ্লিচিউড ততবেশি পাওয়ার সিস্টেম থেকে পাওয়া যাবে সুতরাং উচ্চতর G মান মানে উচ্চতর পাওয়ার আউটপুট এটা একটা বিষয় আর একটা বিষয় হলো হারভেস্টের ক্ল্যাম্পিং করা হারভেস্টার টি কোথায় থাকবে যেখানে ভাইব্রেশন গুলি ভালো থাকবে সেখানে হারভেস্টার কে রাখতে হবে জায়গাটি নিশ্চিত করার পর তোমাদের আর এক সমস্যার মুখোমুখি হতে হবে যেটা হলো জায়গাতে হারভেস্টারের বন্ডিং হবেক্যান্টিলিভার্ড হবে বা ফিক্স হবে সিস্টেম থেকে কিছু নিষ্কাশন করতে পারার আগে a এবং b দেখা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যাওয়ার আগে এই 2 টি গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নোট করতে হবে একটি তৃতীয় পদক্ষেপ এছাড়াও আছে তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় টিপ মাসের সাথে সম্পর্কিত এটা c এই টিপ মাস কি মূলত এই টিপ মাসটি টিউন করতে হয় বিমকে রেজনেট করার জন্য এজন্য তোমাকে টিপ মাসটি দিতে হবে তবে সব দিক রয়েছে এই টিপ মাসটি দেওয়া বা না দেওয়া নিয়ে আমরা বেশি বিবরণে যাব না কারণ যান্ত্রিক সমীকরণ রয়েছে এবং বুঝতে গেলে নিজেই একটি সম্পূর্ণ অধ্যয়ন এনার্জি হারভেস্টিং এর দৃষ্টিভঙ্গি থেকে টিপ মাসটির সমস্যা বুঝি এখনএই টিপ মাসটি রাখলে বিমকে রেজোন্যান্স এর জন্য টিউন করা হচ্ছে তার সাথে সিস্টেমকে দেম্প করা হচ্ছে অন্য শব্দে যা ঘটে তা হল সেনসিটিভিটি খুব উন্নত হয় উচ্চতর G পাওয়ার বেশি সম্ভাবনা থাকে যদি আমরা টিপ মাস ব্যবহার করি কিন্তু তার সাথে একটি সমস্যা আসে ফ্রিকুয়েন্সির একটি রেঞ্জ থেকে এনার্জি নিষ্কর্ষ করা মুশকিল হয়ে ওঠে সুতরাং আমি একটি নতুন পাতায় লিখে ফেলি টিপ মাস ব্যবহার করে সেনসিটিভিটি খুব উন্নত হয় কিন্তু তার সাথে সমস্যাটাও আসে সুতরাং আমরা এখন একটি সমস্যার মুখোমুখি সমস্যা হল কীভাবে একটি টিপ মাস দিয়ে আমি নির্দিষ্ট স্পট ফ্রিকোয়েন্সিতে টিউন করব আমি কীভাবে কোনও নির্দিষ্ট স্থানে টিউন করব কিভাবে টিপ মাস রাখলে সিস্টেম টি বিমকে রেজনেট করার জন্য টিউন করতে হবে এবং আমি এই স্পট ফ্রিকোয়েন্সিটি কীভাবে সন্ধান করব এটি একটি বিষয় এনার্জি হারভেস্টিং দৃষ্টিকোণ থেকে এটি আরও বোধগম্য হয় একটি টিপ মাসরাখ যাতে কম ফ্রিকোয়েন্সি রেঞ্জ এর সেন্সিটিভিটি উন্নত হয় এটা স্পট ফ্রিকোয়েন্সি ও হতে পারে দিয়ে উচ্চতর জি মান পেয়ে সিস্টেমকে পাওয়ার দিতে হবে এটাই মূল জিনিস অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কমিয়ে মাস ব্যবহার করতে হবে সুতরাং এখন পটভূমির পিছনের গল্প ভাইব্রেশন এনার্জি হারভেস্টিং এর পিছনের তত্ত্ব জানার পর বেশি সময় নষ্ট না করে আমরা সিস্টেমের একটি দুর্দান্ত প্রদর্শন দেখে নি আমি তোমাকে এখানে যা দেখাচ্ছি এই প্ল্যাটফর্মটি আসলে এখন চালু আছে অভিষেক স্যুইচ অন করে দিয়েছিল এটি ভাইব্রেট করছে এটি হল ভাইব্রেশন এনার্জি হারভেস্টার এটির একটি টিপ মাস রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি প্রয়োগ করা হয়েছে এবং এটি এই স্পন্দিত পৃষ্ঠের সাথে স্ক্রুটি ব্যবহার করে স্থির করা হয়েছে এবং আমরা আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে আসলে কী ঘটে তা দেখার চেষ্টা করছি সুতরাং আমরা সেখানে যাওয়ার আগে এখানে কিছুটা জুম করি এটি এখানে টিপ মাস এটি ভাইব্রেশন কি এনার্জি হারভেস্টার এটি এই প্ল্যাটফর্মটি যা এই মুহুর্তে স্পন্দিত হয় এবং তুমি দেখতে পাচ্ছি যে এখানে স্ক্রু দিয়ে এটি ঠিক করা হয়েছে এটি আউটপুট যা আমরা নিচ্ছি এখানে খুব ছোট একটি পিসিবি আছে ঠিক আছে এবং আমরা এই মুহুর্তে এই পিসিবি নিয়ে আলোচনা করব এবং একটি যুক্তিসঙ্গতভাবে ভাল আউটপুট হওয়া উচিত যা আমাদের DC আউটপুট পাওয়া উচিত বা অসিলোস্কোপে দেখতে সক্ষম হওয়া উচিত সুতরাং অ্যাসিলোস্কোপ এ এগিয়ে আসি এবং আউটপুট দেখি আমরা এখানে অসিলোস্কোপে 10 ভোল্টের কাছাকাছি আউটপুট দেখতে পাচ্ছি সুতরাং এই প্রদর্শনের পিছনে গল্প আমরা দেখতে পাচ্ছ যে এই ভোল্টেজটি আসলে প্লেসমেন্টের উপর ভিত্তি করে পরিবর্তন করছে দেখ হারভেস্টার প্ল্যাটফর্মটি সরানোর সাথে সাথে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিগুলি আলাদা আউটপুটটি 20 ভোল্ট পর্যন্ত চলে গেছে এখান থেকে এটাই ইঙ্গিত করে যে সঠিকস্থানে বেশি পাওয়ার উত্তোলন করা যায় এখন আমরা কী রেখেছিলাম আমি তোমাদেরকে একটি প্রদর্শন দেখিয়েছি যেখানে টিপ মাস 15 গ্রাম নেওয়া হয়েছে মোটামুটিভাবে আমি বলতে পারি প্রায় 15 গ্রাম এবং আমরা কোনও ইঞ্জিনিয়ার করি নি আমি 15 গ্রাম রেখেছি এবং আমরা আউটপুট দেখতে পেয়েছি আমরা জানি না সিস্টেমটি কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছে কিভাবে ভাইব্রেট করছে বা কিভাবে টিউন হয়েছে কেবল একটি ভাল আউটপুট দিচ্ছে তার চেয়ে বেশি কিছু জানি না যা সঠিক নয় স্পষ্টতই সিস্টেম বৈশিষ্ট্যযুক্ত করতে হবে দিয়ে টিপ মাস প্রয়োগ করতে হবে সুতরাং আমরা এখন যে এনার্জি উত্তোলন করতে সক্ষম হয়েছি সম্ভবত এটি সর্বোত্তম নয় তার জন্য আমাদের সরঞ্জাম প্রয়োজন এবং আমি তোমাদেরকে এখন যা দেখাতে চলেছি এটি একটি সরঞ্জাম স্ল্যামস্টিক বলে এটি আমার হাতে এখানে আছে সুতরাং এটি একটি স্ল্যামস্টিক মূলত এটি একটি ছোট এমবেডেড পণ্য যা তোমাকে সেই প্ল্যাটফর্মের উপরে রাখলে ভাইব্রেশনের ডেটা ক্যাপচার করার অনুমতি দেবে এবং এটি এখানে কিছু স্মৃতিতে সংরক্ষণ করবে যার পরে তোমরা একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে ডেটা উত্তোলন করতে পারো এবং কোন কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ এর ওপর সিস্টেম এনার্জি হারভেস্ট করছে তা খুঁজতে পারো সুতরাং আমরা এটি একটি পরবর্তী পদক্ষেপ হিসাবে করব এবং চেষ্টা করব বুঝতে যে কোন ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম আমাদের সম্পূর্ণ সিস্টেমটি আরও ভালভাবে টিউনকরার অনুমতি দেবে সুতরাং এটি একটি অংশ যা আমরাএগিয়ে যাব তবে আমরা এটি করার আগে আমরা ইলেক্ট্রনিক্স নিয়ে কী করেছি তাও খুঁজে বের করতে হবে ইলেকট্রনিক্স বেশ সোজা মূলত এটি যা আছে সেখানে একটি হারভেস্টার রয়েছে সেখানে একটি ভাইব্রেশন পাইজো উপাদান রয়েছে পাইজো উপাদান যা তোমাকে AC আউটপুট দেয় সুতরাং তোমাকে এটা রেকটিফায়ার এর মাধ্যমে পাস করাতে হবে যার জন্য তুমি স্কচটকি ডায়োডগুলিকে ব্যবহার করতে পারো সুতরাং একটি কম ভোল্টেজের ড্রপ পাবে এবং পাওয়ার উত্তোলনের ক্ষমতা আরও ভাল হবে এরপর ক্যাপাসিটরে দিতে হবে এটি স্টোরেজ ক্যাপাসিটার স্টোরেজ ক্যাপ একটি মজাদার জিনিস দেখো এখানে আর কোনও উত্সাহের দরকার নেই অবশ্যই বুস্ট কনভার্টারের দরকার নেই কারণ ইতিমধ্যে রেক্টিফিকেশন করার পরে তুমি আরও 20 DC ভোল্টের কাছাকাছি যেতে সক্ষম হবে যাতে পরিষ্কার হয় যে ভাইব্রেশন হারভেস্টার আরও অনেক ভোল্টেজ আউটপুট দেয় পাওয়ার চরিত্রায়ন অন্য গল্প সর্বাধিক কত পাওয়ার নিষ্কাশন করা যায় আমরা আবার আমাদের প্রথম নীতির উপর ভিত্তি করে করতে হবে এনার্জি হারভেস্টিং এর বিষয়ে যা আমরা জানি তোমাকে ভোল্টেজ বনাম কারেন্টের বৈশিষ্ট্য করতে যা VI ক্যারেক্টারিসটিক্স বা IV ক্যারেক্টারিসটিক্স এগুলি বলে দ্রষ্টব্য তোমাকে IV ক্যারেক্টারআইজেশন সমস্ত ধরণের হারভেস্টার এর জন্য যেমন সোলার থার্মোইলেক্ট্রিক জেনারেশন ভাইব্রেশন হারভেস্টার বা অন্য কোনও ধরণ এমনকি বাতাস এবং আরও অনেক কিছুর জন্য করতে হবে অবশ্যই আমরাও RF সম্পর্কে একটি বিরাট আলোচনা করেছি আমরা একটি লোড রেজিস্টার নিয়েছিলাম এবং নিশ্চিত করেছিলাম যে 2 টি ফ্রিকোয়েন্সি এর জন্য সর্বাধিক পাওয়ার আউটপুট অর্জন করি এবং ইফিসিয়েন্সি যাতে খুব বেশি হয় এসব আলোচনা হয়েছে সুতরাং তুমি যদি ভাইব্রেশন হার্ভেস্টারের ক্ষেত্রেও যে কোনও কিছু করতে চাও তবে তোমাকে সিস্টেমের IV বৈশিষ্ট্যটি প্লট করতে হবে এটা বেশ সোজা একটি পোটেনশিওমিটার নিতে হবে এবং মূলত পোটেনশিওমিটারটির মান পরিবর্তন করতে থাকবে হবে সময় সুযোগ দিলে আমরা তা করতে পারি তবে যাইহোক কেবল পয়েন্টটি হল DCএখানে যে ভোল্টেজ পাওয়া যায় তা আমাদের পোটেনশিওমিটার এর আক্রোশে ব্যবহার করতে হবে এবং কারেন্ট ভোল্টেজ ড্রপ পরিমাপ রাখতে হবে এবং এটি অনুসারে এই রেজিস্টারটি এর মধ্যে ভোল্টেজ এবং বরপ্রবাহিত কারেন্ট পরিমাপ করতে হবেঅতএব V বনাম I কার্যকরভাবে প্লট করতে হবে সুতরাং সেই জিনিসটি ভাইব্রেশন হারভেস্টিং এও করতে হবে অতএব এবার আমরা স্ল্যামস্টিক রেখে সিস্টেমের ভাইব্রেশন প্রোফাইল দেখব স্ল্যামস্টিক একটি দুর্দান্ত সরঞ্জাম এনার্জি হারভেস্টিং অ্যাপ্লিকেশনগুলির বেশিরভাগ ক্ষেত্রে খুব কার্যকর ধরে নাও প্ল্যাটফর্মটি যার অধীনে থেকে এনার্জি হারভেস্টিং করতে চাও প্ল্যাটফর্মটির বৈশিষ্ট্য তৈরি করতে চাও এটি একটি সুন্দর ছোট জিনিস যা স্ল্যামস্টিক বলা হয় এটি মিডডে ওয়েবসাইটটি তে পাওয়া যায় এখানে গিয়ে সমস্ত জিনিস কিনতে পারো সুতরাং আমরা কীভাবে এনার্জি হারভেস্ট করতে পারি তার পুরো এন্ড টু এন্ড প্রান্তটি বোঝার চেষ্টা করছি এটা আমাদের দরকার না হলে বৈশিষ্ট্যযুক্ত করা এবং খুঁজে পাওয়া কঠিন হবে চলো আমরা এই এন্ড টু এন্ড সিস্টেমদেখে ফেলি মিডডেটি এই বাক্সের উপরে রাখতে হবে যা আমরা আলোচনা করছিলাম একটি টুকরা টেপ এখানে আছে যেটা লাগাতে পারো এবং তারপরে পৃষ্ঠতল এ আটকে রাখতে পারো এখানে একটি বোতাম রয়েছে এই বোতাম টিপলে তথ্য সংগ্রহ করবে এখানে একটি ছোট LED রয়েছে যা এখানে জ্বলজ্বল করছে এবং যেটা ডেটা অর্জন করছে এবং তারপরে LEDটি বন্ধ করে দাও এতে ডেটা রয়েছে এখানে একটি স্ব অন্তর্ভুক্ত ইউনিট ইউএসবি পোর্ট রয়েছে যেটা কেবলমাত্র ব্যাটারি চার্জ করার জন্যই নয় ডেটা বের করার জন্যও ডেটা প্রক্রিয়াজাতকরণের জন্য খুব দরকারী তুমি এটা কীভাবে চরিত্রায়ন করবে এবং এটা আকর্ষণীয় কেন আমি তোমাদের এই সরঞ্জাম এর আউটপুটটি দেখাবো তোমরা এই সুন্দর ছবি এখানে দেখো x অ্যাক্সিস টি হল 0 থেকে 1400 ফ্রিকোয়েন্সি এবং সেখানে এক্সিলারেশন পেয়েছো মূলত এটি অ্যাক্সিলরোমিটারটির ফাস্ট FFT যা এই ডিভাইসের ভিতরে আছে এই ডিভাইস এর ভিতরে একটি MEMS অ্যাক্সিলরোমিটার রয়েছে এবং তুমি যে ডেটা এখানে দেখছো তা আসলে ক্যাপচার করা হয় 1000 3200 কিলোবাইট প্রতি সেকেন্ডে অর্থাৎ 32 কিলোহার্টজ এ স্যাম্পল করা হয় এবং মূলত এটি তোমায় বেশ কয়েকটি ফ্রিকোয়েন্সি বলে যেটায় এই সিস্টেমটি এনার্জি হারভেস্ট করতে পারে তুমি দেখতে পাবে এখানে একটি ছোট্ট পিক যা 03G এর কাছাকাছি সুন্দর এবং কোন ফ্রিকুয়েন্সি গুলিতে রয়েছে প্রায় 30 কিলো হার্টজ এর কাছাকাছি এবং তারপরে প্রায় 100 হার্টজ এ আরও একটি রয়েছে যা 09G এর কাছাকাছি তারপর আবার প্রায় 120 হার্টজ এ কম পরিমাণে G মান রয়েছে যা তুমি ব্যবহার করতে পার 03 এরপর থেকে 09 পর্যন্ত যদি প্রায় 1G পাও তাহলে উপযুক্ত হারভেস্ট করা সম্ভব এবার তুমি নির্দিষ্ট টিপ মাস দিয়ে একটি প্রদত্ত স্পট ফ্রিকোয়েন্সির জন্য এটি টিউন করবে তাহলে যতক্ষণ এই সিস্টেম টি ভাইব্রেট করছে আর এই ফ্রিকুয়েন্সি উপাদানগুলি বিদ্যমান ততক্ষণ তুমি সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য হারভেস্ট করে যেতে পারবে এটাই এখানে প্রধান নীতি আর তোমাদের এখানে মূলত এটা অপরিহার্যভাবে ব্যবহার করা উচিত এর সাহায্যে তুমি অনেক আকর্ষণীয় কাজ করতে পারো এই ছোট্ট সরঞ্জাম এর সাহায্যে এটাই সেটার দর্শন সুতরাং এটি মূলত এটিতে কেবল 3 অ্যাক্সিস অ্যাকসিলোমিটার থাকে না চাপ তথ্য ও রয়েছে তুমি এখানে দেখতে পাচ্ছো যে x অ্যাক্সিস হল টাইম এবং y অ্যাক্সিস হলো প্রেসার যা এটি পরিমাপ করছে এবং এটি টেম্পারেচার ও পরিমাপ করে সুতরাং এই হল সমস্ত প্যারামিটার গুলি এই 3 টি গুরুত্বপূর্ণ প্যারামিটার গুলি যা উপলব্ধ তা হল টেম্পারেচার প্রেসার পাশাপাশি অ্যাক্সিলরোমিটার মূলত এটি তোমাকে টাইম সিরিজ দিচ্ছে ঠিক আছে এটি তোমাকে কেবল 3 অ্যাক্সিস অ্যাক্সিলরোমিটার এর মান এর টাইম সিরিজ দিচ্ছে 3 টি রং দিয়ে ইঙ্গিত করা হয়েছে এটি হল 3 অ্যাক্সিস তুমি শুধু গিয়ে প্রেস করবে এবং FFT বলবে বাস্তবে তোমাকে কেবল এটি টিপ তে হবে আর এই সুন্দর ছোট FFT প্লট পেয়ে যাবে সুতরাং তুমি দেখতে পাচ্ছো এটি ডেটা নিল তারপর প্রক্রিয়ার পর এই তথ্য উপলব্ধ করল তোমরা আরও কয়েকটি আকর্ষণীয় কাজ করতে পারো উদাহরণস্বরূপ তুমি এখানে স্পেক্ট্রোগ্রাম ও পেতে পারো তো এটি হলো সেই স্পেক্ট্রোগ্রাম আসো দেখি সুতরাং স্পেক্ট্রোগ্রাম তোমাদের বলে এটি x অ্যাক্সিস এর জন্য এটি y অ্যাক্সিস এর জন্য এবং এটি z অ্যাক্সিস এর জন্য মূলত স্পেক্ট্রোগ্রাম বলে কিভাবে ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিচিউড সময়ের সাথে পরিবর্তিত হয় মূলত FFT করার পরে এটি উপস্থাপনের আরেকটি উপায় সুতরাং এটি মূলত দেখায় কীভাবে এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সময়ের সাথে পরিবর্তন করছে সুতরাং x অ্যাক্সিস হল টাইম এবং ফ্রিকোয়েন্সি y অ্যাক্সিস এ মূলত এটি তোমাকে ফ্রিকোয়েন্সিটির টাইম সিরিজ জানায় কীভাবে আসলে ফ্রিকোয়েন্সিগুলি পরিবর্তিত হয় x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস এ একই রকম পরিবর্তন দেখায় সুতরাং এটি আর একটি জিনিস যা আসলে তুমি খুব সহজে পেতে পারো এবং বিনামূল্যে ডাউনলোড করতে পারো যে কেউ এই সরঞ্জামটি ডাউনলোড করে সেটাকে ব্যবহার করে নিজেকে এই সরঞ্জামটির সাথে খুব পরিচিত করে তুলতে পারো সুতরাং এটি খুব আকর্ষণীয় জিনিস তোমাদের জন্য যদি কারোর আগ্রহ থাকে এনার্জি এর দৃষ্টিকোণ থেকে উদাহরণস্বরূপ যদি কোনও যানবাহন থাকে এবং এনার্জি ভাইব্রেশন এর পরিমাণ প্রদত্ত প্রান্তিকের চেয়ে বেশি হওয়া উচিত নয় কেউ যদি এমন কিছু বৈশিষ্ট্যযুক্ত করতে চায় তখন তার জন্য পাওয়ার স্পেক্ট্রাল ডেনসিটি করা কার্যকর হতে পারে ঠিক আছে সুতরাং এটি হলো পাওয়ার স্পেক্ট্রাল ডেনসিটি প্রাপ্তির আরেকটি উপায় তুমি মূলত সবকিছু G হার্টজ দ্বারা স্কোয়ারযুক্ত পদে পাবে যা তুমি এখানে দেখতে পাচ্ছ এটি হল ফ্রিকোয়েন্সি উপাদান এবং পাওয়ার ফ্রিকোয়েন্সি G হার্টজ এর দ্বারা স্কোয়ারযুক্ত এইটি তোমায় উপলব্ধ ভাইব্রেশন এনার্জি এর পাওয়ার স্পেক্ট্রাল ডেনসিটি বলবে সুতরাং তোমার কাছে যদি ভাইব্রেশন হারভেস্টার থাকে এবং তুমি কোন ফ্রিকোয়েন্সিতে টিপিং মাস দেবে তা জানতে ইচ্ছুক সেটা এই মৌলিক উপায় এর মাধ্যমে জানতে পারবে টিপিং মাস কত হওয়া উচিত এবং কোন ফ্রিকুয়েন্সিতে তুমি এনার্জি হারভেস্ট করতে চাও এই সমস্ত অধ্যয়নের জন্য 2 সরঞ্জামগুলি তোমার পছন্দের হারভেস্টার এর সাথে এই বিশেষ সরঞ্জামটির মাধ্যমে ভাইব্রেশন এনার্জি হারভেস্টারের ব্যবহারে সম্ভাবনাটি সীমাবদ্ধ করতে সহায়তা করবে সুতরাং আরও বিশদ বিবরণটি মূলত এটি এটি হল মূলত DC রেসপন্স MEMS সেন্সর এই স্ল্যাম স্টিক কি হলো স্ল্যাম স্টিক c এবং এটি মূলত একটি DC রেসপন্স MEMS উপকরণ শক এবং ভাইব্রেশন এ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যদি পয়েন্ট গুলি অল্প হয় তাহলে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি তে স্যাম্পল না করলে সঠিক G এর মান হারাতে হতে পারে যা প্রকৃতপক্ষে একটি সমস্যা হতে পারে এবং এটি উপ অনুকূল হতে পারে অতএব তোমাদের অবশ্যই এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যথেষ্ট ভাল সেট করতে সক্ষম হতে হবে যাতে তুমি যথাসম্ভব যথাযথভাবে ভাইব্রেশন ওয়েবফর্ম ক্যাপচার এবং পুনরুত্পাদন করতে সক্ষম হও সুতরাং এটি আমি বিস্তৃত করতে চাইনা তবে তোমরা ইঞ্জিনিয়ার হিসাবে নিশ্চয়ই জানো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের যে ফলাফলগুলি দেখিয়েছি তা আমি 32 কিলোহার্টজ এর স্যাম্পলিং এ দেখিয়েছি তুমি সাধারণত 20 কিলোহার্টজ পর্যন্ত যেতে পারো এটি নিম্ন স্যাম্পলিং এর এবং এটি উচ্চ স্যাম্পলিং এর এবং এইটা এমন কিছু যা তুমি আসলে সেট করতে পারো এবং আমি বলবো দয়া করে সমস্ত এনার্জি হারভেস্টিং অ্যাপ্লিকেশন বিবেচনা করবে আর তোমাদের ভালো করে বোঝার জন্য এই জাতীয় সরঞ্জাম অর্জনে বিনিয়োগ করতে পারবে কিনা চেষ্টা করবে অবশেষে আমি ভাইব্রেশন এনার্জি হারভেস্টিং সম্পর্কে সংক্ষিপ্তসার করতে চাইছি এবং MEMS স্ল্যাম স্টিক অ্যাপ্লিকেশন এর সম্বন্ধে বলতে চাই যে এটি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ এটি তোমাকে প্রেসার সম্পর্কে তথ্যও দিতে পারে এটি টেম্পারেচার এর তথ্যও দিতে পারে সুতরাং তুমি এটা দেখতে পারবে যে শুধুমাত্র এক্সিলারেশন এর সাথে প্রেসার এবং টেম্পারেচার এর তথ্যও দেয় এই জাতীয় ডেটা নিয়ে আসলে তুমি অনেক আকর্ষণীয় অধ্যয়ন করতে পারেন উদাহরণস্বরূপ এক বিক্রেতার প্রস্তাব দিতে পারে যে ধরো যদি বলি একটি সোর্স পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট আছে এবং একটি কুরিয়ার বা পার্সেল পরিষেবা আছে যার রুট সোর্স থেকে ডেস্টিনেশন অব্দি স্থির করা রয়েছে মূলত একি রুট দিয়ে পেরোচ্ছে শেষ পর্যন্ত দেস্টিনেশন পৌঁছানোর জন্য এখন পার্সেল বহনকারী ট্রাকটি যদি এই MEMS সেন্সরটির সাথে সজ্জিত হয় তবে অ্যাক্সিলোমিটার তথ্যের পাশাপাশি চাপের তথ্যের সাথে তুমি এই মানগুলির কোরিলেশন পাবে এবং এই কোরিলেশন এর সাথে পার্সেল পরিষেবা সিস্টেম দ্বারা নেওয়া রুট সম্পর্কে কিছু বলতে সক্ষম হওয়া উচিতইউসুফ মূলত তারা একটি ডেটা অ্যানালিটিক্স অ্যালগরিদম প্রস্তাব করেছেন সেই সোর্স থেকে ডেস্টিনেশন অব্দি নির্দিষ্ট রুটটি যাচাই করার জন্য এবং ট্রাক আসলে সেই রুটটি নিয়েছিল কিনা এগুলির শুধুমাত্র অ্যাক্সেলেরোমিটার এবং প্রেসার সেন্সর এবং টেম্পারেচার সেন্সর এর ডেটা বিশ্লেষণ করলে জানা যাবে এবং তারা আসলে DTW যেটা হলো ডাইনামিক টাইম ওয়ার্পিং নামে একটি অ্যালগরিদম প্রস্তাব করেছেন সুতরাং দয়া করে DTW অ্যালগরিদমটি দেখবে এবং কয়েকটি অনুশীলন করবে তুমি যাতে শুধু তথ্য সংগ্রহ করা নিয়ে পরিচিত না হও তবে ডেটা বিশ্লেষণ এবং তোমার কাছে থাকা ডেটা থেকে তথ্য প্রদান করতে পারো সুতরাং এটি একটি দুর্দান্ত জিনিস ঠিক আছে সোর্স এবং ডেস্টিনেশন স্থায়ী এবং পার্সেল পরিষেবার রুটটিও স্থায়ী এই স্ল্যাম স্টিক গুলিকে সেই তথ্যগুলি দিয়ে সজ্জিত করলে আমরা ডেটা সংগ্রহ করতে পারব এবং এই দুর্দান্ত DTW ডায়নামিক টাইম ওয়াপিং অ্যালগরিদম চালিয়ে টাইম এর বিভিন্ন পয়েন্টগুলি মেলাতে পারি এবং সেই পার্সেল পরিষেবা যেই রুট ব্যবহার করেছিল তার সম্পর্কে কিছু বলতে পারব এর সাহায্যে আমরা এনার্জি হারভেস্টিং এর বিভিন্ন দিকের সংক্ষিপ্তসার করি এবং তারপর সময় থাকলে আমরা ইম্পিডেন্স ম্যাচিং সম্পর্কিত কিছু করার চেষ্টা করব কারণ ইম্পিডেন্স ম্যাচিং গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত নই আমরা RF সার্কিটের ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য সময় খুঁজে পাব কিনা সুতরাং আমরা RF ইম্পিডেন্স ম্যাচিং করব এবং তারপরে আমরা অন্যান্য সম্পর্কিত সিস্টেম গুলি দেখে নেব যেমন প্রোটোকল IoT প্রোটোকল যেমন MQTT AMQP এবং COAP যা দরকারী যা সেন্সর নোডগুলিতে ব্যবহার করা যেতে পারে এবং সেন্ট্রাল গেটওয়ে তে যোগাযোগ করবে গেটওয়ে LPWAN এর যে কোনও প্রোটোকল চালাতে পারে যা আমরা আগে বলেছিলাম যেমন LORA NBIOT অথবা SigFox SigFox হল আর একটি LPWAN টেকনোলজি সুতরাং আমরা এই প্রোটোকলগুলির কিছুটা বুঝি এবং সেখান থেকে এগিয়ে যাই